সেল কালচার টেকনোলজির বক্তৃতায় আবার স্বাগত এখন সবথেকে সহজ পদ্ধতিতে এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে সারফেস অ্যানালিসিস করবার জন্য তুমি এক্স পি এস পদ্ধতি ব্যবহার করতে পারো এক্স পি এস এর পুরো কথা হল এক্সরে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কপি অর্থাৎ এটি এক প্রকারের স্পেকট্রোস্কপি খুব সহজ ভাবে বোঝার চেষ্টা করো তুমি সাবস্ট্রেট এর উপর এক ধরনের রেডিয়েন্ট এনার্জি ফেলছো এবং এর একটা নির্দিষ্ট লেভেল রয়েছে তুমি এই লেভেলকে খুব বেশি করতে পারো না আমাকে একটু এঁকে নিতে দাও তাহলে আরো ভালোভাবে ব্যাপারটা বোঝা যাবে তোমার কাছে এরকম একটা সাবস্ট্রেট আছে এবং এই সাবস্ট্রেটে বিভিন্ন রংয়ের ধরা যাক লাল নীল সবুজ হালকা সবুজ গোলাপি গাঢ় গোলাপি ইত্যাদি বিভিন্ন রংয়ের উপাদান রয়েছে সুতরাং এইভাবে সারফেস গুলো মিশে আছে তাহলে তোমার সাবস্ট্রেটে ছটা বিভিন্ন উপাদান রয়েছে এবার এদের আলাদা আলাদা নাম দেওয়া যাক ধরা যাক নীল হলো সিলিকনসবুজ হল কার্বন লাল হল নাইট্রোজেন হালকা সবুজ হলো লিথিয়াম হালকা গোলাপি হলো হাইড্রোজেন আর আরেকটা হলো অক্সিজেন এখন তুমি এদিক থেকে আলোকরশ্মি ফেলছো তুমি কি ধরনের আলোকরশ্মি ফেলছো বা সারফেসে তা কি করবে এসব নিয়ে এখন চিন্তিত হয়ো না সারফেস এর উপর যা কিছু উপস্থিত আছে সেগুলো নিজেদের সর্ববহিঃস্থ ইলেকট্রন বের করে দেবে আমি এই ইলেকট্রনগুলোকে অ্যাটমগুলোর সাথে মিলিয়ে একই রং দিয়ে চিহ্নিত করছি সারফেস থেকে নির্গত হওয়া ইলেকট্রন গুলোর প্রত্যেকের আলাদা আলাদা কাইনেটিক এনার্জি রয়েছে প্রত্যেকটি অ্যাটমের ইলেকট্রন নির্গত করার এনার্জি ভিন্ন ভিন্ন হয় এখন তোমার কাছে এখানে একটা ডিটেক্টর রয়েছে এর মাধ্যমে তুমি ইলেকট্রনগুলির গতি নির্ধারণ করবে এবং এই ডিটেক্টরটি তোমাকে বিভিন্ন সিগনেচার দেবে এক্ষেত্রে 1 2 3 4 5 6 অর্থাৎ ছটি বিভিন্ন সিগনেচার দেবে তুমি যদি তোমার বেস্ ক্যালকুলেশন সঠিকভাবে করে থাকো তাহলে তোমার কাছে এখন একটা লাইব্রেরি তৈরি হয়ে যাবে এখন অন্য ধরনের পরিস্থিতিতে এই একই এক্সপেরিমেন্ট করা যাক উদাহরণ হিসেবে বলা যায় ধরো তোমার কাছে পিওর সাবস্ট্রেট আছে এখন তুমি আবার একই এক্সপেরিমেন্ট করো অর্থাৎ প্রত্যেকের উপর নির্দিষ্ট রেডিয়েশনের আলো ফেলো এরফলে এরা প্রত্যেকে নির্দিষ্ট গতিবেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত করবে এখন তোমার কাছে আগে থেকেই টেবিল রয়েছে বেসিক টেবিল হল এলিমেন্ট গুলোর ই ভ্যালু্স্ বা এনার্জি ভ্যালু্র লাইব্রেরী যদি তুমি এই মানগুলো জেনে যাও তাহলে তুমি ব্যাক ক্যাল্কুলেশনের মাধ্যমে এই সাবস্ট্রেটটির মধ্যে যেসকল এলিমেন্টগুলো উপস্থিত আছে সেগুলো তুমি জানতে পারবে সুতরাং এইভাবে তুমি একটা সাবস্ট্রেট কে অ্যানালাইজ করতে পারো এবং এটি একটি অত্যন্ত শক্তিশালী টুল যা কেমিস্ট বায়োকেমিস্ট মেটেরিয়াল সাইন্টিস্ট সবাইকে সারফেস কেমিস্ট্রি সম্পর্কে জানতে সাহায্য করে বিশেষ করে যারা ইলেকট্রো কেমিস্ট্রি বা ইলেকট্রোড অ্যানালিসিস নিয়ে কাজ করে তারা এই টুলের মাধ্যমে সারফেস কেমিস্ট্রি সম্পর্কে জানতে পারে কারণ যেকোন ফেনোমেননই হল সারফেস ফেনোমেনন আমি সারফেস ফেনোমেনন বলতে কি বোঝাতে চাইছি তা তোমাকে বুঝতে হবে ধরো এটা একটা সাবস্ট্রেট এবং কোষগুলো সাবস্ট্রেট এর সাথে যুক্ত হয়ে রয়েছে এখানে আমরা এক ধরনের সারফেস ইন্টারঅ্যাকশন এর কথা বলছি খুব সতর্কভাবে এই সারফেস ইন্টারঅ্যাকশন কে অ্যানালাইজ করতে হয় এবং সারফেস ইন্টারঅ্যাকশন অ্যানালাইজ করবার জন্য এটা একটা অত্যন্ত শক্তিশালী টুল তাহলে তোমরা যা দেখছো সেটা পদার্থের বাল্ক প্রপার্টি নয় বরং কোষ এবং সারফেসের মধ্যেকার সারফেস ইন্টারঅ্যাকশন এটা যেকোন সারফেস হতে পারে আমি এখানে ইন্টারঅ্যাকশনটা লাল রং দিয়ে দেখাচ্ছি সুতরাং তুমি যদি পদার্থের সারফেস কেমিস্ট্রি সম্পর্কে না জানো তাহলে তোমার পক্ষে এই ধরনের ইন্টারঅ্যাকশন কেন হচ্ছে তা বুঝতে পারা খুবই কঠিন হবে কে কার সাথে বাইন্ড করছে তা এই পদ্ধতির মাধ্যমে জানতে পারা যায় সে দিক থেকে দেখতে গেলে এই পদ্ধতিটি অত্যন্ত শক্তিশালী আমি এখানে লালের কথা বলছিলাম নাইট্রোজেনের কথা ধরা যাক নাইট্রোজেনের আউটার অরবিটাল অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো কোন গতিবেগে বের হচ্ছে তাও তুমি নির্ণয় করতে পারবে পদ্ধতিটি এতটাই শক্তিশালী কিন্তু সবসময় মনে রাখবে এটা একটা সারফেস ফেনোমেনন এটা বাল্ক মেটেরিয়াল সম্পর্কে কোন কিছু জানাবে না এখন তুমি যদি বাল্ক এর বিষয়ে বল ধরা যাক এটা একটা মেটেরিয়াল আমি বলতে চাইছি আমি সম্পূর্ণ মেটেরিয়াল নিয়ে চিন্তিত নই আমি এই রেখাটি আঁকছি এটি হলো সম্পূর্ণ বাল্ক মেটেরিয়াল আমি শুধুমাত্র সারফেসের উপরে কি হচ্ছে অর্থাৎ সারফেস রিয়াকশন নিয়ে ভাবছি এবং অবশ্যই সবসময়ই সেখানে একটা আকর্ষনীয় ইন্টারফেস থাকে আমরা এ বিষয়ে আলোচনা করছি না কি ধরনের এলিমেন্ট উপস্থিত আছে তা জানবার জন্য যেকোনো ধরনের সারফেস ফেনোমেননকেই অ্যানালাইজ করার প্রয়োজন উদাহরণ হিসেবে ধরা যাক তোমার সারফেসে প্রচুর পরিমাণে কার্বন আছে এই কথা বলে আমি তোমাকে পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছি এই পদ্ধতি ব্যবহার করার আরো একটি লাভ হলো তুমি এর মাধ্যমে কোয়ান্টিফাইও করতে পারো এই কোয়ান্টিফাই করার পদ্ধতিটি কিছুটা ট্রিকি হলেও তুমি এই পদ্ধতির মাধ্যমে কার্বন নাইট্রোজেন এবং সমস্ত এক্স ওয়াই জেড এলিমেন্ট এর পরিমাণ কোয়ান্টিফাই করতে পারবে যা থেকে তুমি একটা অনুপাত তৈরি করতে পারো উদাহরণ হিসাবে ধরা যাক C N সিলিকন লিথিয়াম এবং সেই অনুযায়ী কিছু সংখ্যা বসাও যেমন 51205 বা 1 এই রকম কিছু আমরা এই ধরণেরই কিছু কম্পোজিশন পাই যখন আমরা এই পদার্থগুলো দিয়ে কোন সাবস্ট্রেট কে কোট করি সুতরাং সাবস্ট্রেট বা সারফেসে উপস্থিত থাকা পদার্থগুলোর শুধুমাত্র কোয়ালিটেটিভ নয় কোয়ান্টিটেটিভ এস্টিমেটও তুমি পেয়ে যাচ্ছ সুতরাং এটা একটা অত্যন্ত শক্তিশালী টুল যেটা বায়োলজিস্টরা সচরাচর ব্যবহার করে না কিন্তু যারা সেল কালচার নিয়ে কাজ করে তারা এই পদ্ধতি ব্যবহার করার কথা ভেবে দেখতে পারে এছাড়াও আমরা কন্টাক্ট অ্যাঙ্গেল পরিমাপের কথা আলোচনা করেছিলাম এই কন্টাক্ট অ্যাঙ্গেল পরিমাপ করা হয় গনিয়মিটার নামক যন্ত্রের মাধ্যমে এবং এছাড়া অবশ্যই রয়েছে এটমিক ফোর্স মাইক্রোস্কোপি সারফেস অ্যানালিসিসের জন্য এএফএম সেটআপ থাকা অত্যন্ত জরুরী তাহলে তোমার কাছে এএফএম হিসাবে ফিজিক্যাল সারফেস অ্যানালিসিস এর তথ্য আছে তোমার কাছে কন্টাক্ট অ্যাঙ্গেলের পরিমাপ আছে যা তোমাকে জল বা জলীয় সিস্টেমে বিভিন্ন পদার্থের ইন্টারঅ্যাকটিভ আচরণের কথা বলবে এবং তোমার কাছে কোয়ালিটেটিভ ও কোয়ান্টিটেটিভ দুই ধরনেরই সারফেস অ্যানালিসিস রয়েছে যেহেতু তুমি সারফেস অ্যানালিসিস সম্পর্কে এবং সারফেস অ্যানালিসিসের জন্য কি ধরনের টুলের প্রয়োজন হয় তা জানো সুতরাং এখন তুমি যে কোন ধরনের সমস্যার কিভাবে সমাধান করতে হয় তা সহজেই নির্ধারণ করতে পারবে এখন আমি তোমাকে যে কোনো পদার্থ দিলাম তুমি পদার্থটির প্রকৃতি জানতেও পারো আবার নাও জানতে পারো সাইন্টিফিকালি তুমি কিভাবে অগ্রসর হবে তোমাকে প্রথমে বিভিন্ন ডোসে পদার্থটির দ্রবীভূত হওয়ার প্রবণতা লক্ষ্য করতে হবে ধরা যাক পদার্থটি জলে দ্রবণীয় যদি পদার্থটি ওয়াটার ইনসলুবেল হয় তাহলে তুমি জানো তোমাকে কি করতে হবে তোমাকে একে জলে দ্রবীভূত করতে হবে এবং সারফেস এর উপর রাখতে হবে এখন অবশ্যই এটা যদি জলে দ্রবীভূত না হয় তাহলে এটা কোনো নন অ্যাকুয়াস সলভেন্টে দ্রবীভূত হবে তারপর তুমি সেটিকে পরিমাপ করতে পারো Refer Time 1623 এটা একটা আলাদা ধরনের অ্যাপ্লিকেশন সেল কালচারের অ্যাপ্লিকেশন নয় এখন এখানে আসল ব্যাপার হলো কি ধরনের পদ্ধতি প্রয়োগ করব এই নিয়ে আমরা চিন্তিত হলাম না কারণ অবশ্যই আমাদের বিভিন্ন জায়গায় যেতে হবে এবং বিভিন্ন ধরনের সাইন্টিফিক পরীক্ষা করে দেখতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ হল যে সমস্ত টুল দিয়ে তুমি সারফেস অ্যানালিসিস করতে পারবে সেগুলো সম্পর্কে তোমার একটা ধারনা থাকতে হবে সুতরাং অবশ্যই এই তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল এখন তোমাকে বিভিন্ন ঘনত্ব ব্যবহার করে সারফেসকে কোট করতে হবে ধরা যাক আমাদের কাছে চার ধরনের কন্সেন্ট্রেশন বা ঘনত্ব রয়েছে এগুলো যথাক্রমে কন্সেন্ট্রেশন 1 কন্সেন্ট্রেশন 2 কন্সেন্ট্রেশন 3 এবং কন্সেন্ট্রেশন 4 Refer Time 1712 যেহেতু এটা জলীয় মাধ্যম বা এটি জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় রয়েছে তাই আমাদের পক্ষে এই কাজ করা খুবই সহজ হবে আমার কাছে চার ধরনের এ এফ এম ইমেজ আছে এর উপর আমি গনিয়োমিটার অ্যানালিসিস বা কন্টাক্ট অ্যাঙ্গেল অ্যানালিসিস করেছি সুতরাং তফাতটা কি তা আমি এখন জানি তাহলে আমার হাইপোথিসিস হলো ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে হাইড্রোফিলিসিটি এবং হাইড্রোফোবিসিটির পরিবর্তন হবে অথবা বিকল্প হাইপোথিসিস হল এই ধরনের কোনো পরিবর্তনই হবে না তুমি তোমার হাইপোথিসিস খুব সহজ এক্সপেরিমেন্টের মাধ্যমে পরীক্ষা করে নিতে পারো আমি যদি সারফেসের উপর এক্স বা ওয়াই বা জেড মিলিগ্রাম ডিপোজিট করি তাহলে আমি এই এই ধরনের পরিবর্তন লক্ষ্য করবো সুতরাং ডোসেজ এর উপর নির্ভর করে আমরা বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাকশন দেখতে পাবো এরপর আমরা সার্ফেস অ্যানালিসিসের কাজ শুরু করতে পারি যেখানে তুমি অ্যাটম্ গুলোর ব্যাপারে এবং অ্যাটম্ গুলোর এলিমেন্ট এর ব্যাপারে জানতে পারবে উপাদানের অ্যাটম্গুলো সারফেসে উপস্থিত থাকে এর থেকে কোষের সাথে ঘটা সম্ভাব্য ইন্টারঅ্যাকশানের ব্যাপারে তুমি জানতে পারবে এরপর আমরা যে বিভিন্ন ধরনের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আলোচনা করব আমি আশা করছি তোমরা সারফেস অ্যানালিসিসের জন্য কি কি টুল ব্যবহার করা যায় সেগুলো সম্পর্কে ভালোভাবে জেনে গেছ কিছু সামান্য পরিবর্তনের সাথে পরবর্তী ক্লাসে আমরা এখান থেকেই আবার আলোচনা শুরু করব